আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখেছি তা হল যখন আমরা আমাদের গাণিতিক গঠন দিয়ে শুরু করেছিলাম মেথদ অফ মোমেন্টস এর প্রথম উদাহরণ যা আমরা নিয়েছিলাম সেটা হল পৃষ্ঠ ইন্টিগ্রাল গঠন দ্বিতীয় উদাহরণ ছিল একটি পরিপূরক পদ্ধতি যাকে বলা হয় আয়তন ইন্টিগ্রাল তাই আমি তোমাদের বোঝাবো কখন প্রথমটা দরকারি এবং কখন অন্যটা দরকারি চলো আমরা কিছুটা সংক্ষিপ্তভাবে আলোচনা করে শুরু করি ইতিমধ্যে যা জানি যা আমরা ইতিমধ্যে সমাধান করেছি তার তাই আমার যা আছে আমি আমাদের সবচেয়ে পছন্দের ছবি আবার আঁকবো এখানে এটা হলো আমাদের V1 এটা হল V2 এবং কিছু বিদ্যুত্ প্রবাহের উৎস J এটি হলো আমাদের সমস্যা আমি এটাকে অনন্ত বলেছি এবং এটা আমাদের উৎস s ঠিক আছে অতএব এই দুই অঞ্চলের জন্য কি ধরনের সমীকরণ আমি লিখেছিলাম সেগুলো ছিল তরঙ্গের সমীকরণ তাই আমরা যখন একবার সবকিছু সরলীকরণ করে নিয়েছিলাম আমার এরকম কিছু ছিল প্রত্যেকটি অঞ্চলে এবং বিদ্যুত্ প্রবাহের উৎস কোথা থেকে এসেছিল ওখানে একটি বিদ্যুত্ প্রবাহের উৎস J ছিল এই সমীকরণ গুলিতে কোথায় বিদ্যুত্ প্রবাহের উৎস আসলো এই পদ গুলির কোনটার মধ্যে বিদ্যুত্ প্রবাহের উৎস অন্তর্ভুক্ত আছে f সঠিক তাই f jωμJ আমরা কেবল f এর মধ্যে শুষে নিয়েছি অতএব এই সমীকরণ আমরা বহুবার দেখেছি এখন আমি এটিকে হেল্মহোল্টজ সমীকরণ এর মতন বলি এবং তারপর আমরা বলেছিলাম কিভাবে এটি সমাধান করব তাই এটি সমাধান করার জন্য আমরা একটি নতুন ফাংশন আবিষ্কার করেছিলাম যাকে আমরা গ্রীন এর ফাংশন বলেছিলাম সুতরাং আমি ওটা বলেছি তাই আমি বলেছি যে যদি আমি এই গ্রীন এর ফাংশন বার করতে পারি আমি আমার সমস্যার সমাধান করতে পারব এবং সেটা ছিল ইমপালস প্রতিক্রিয়ার ধারণা কিন্তু একটা জিনিস খেয়াল করো যা দরকারি ছিল দুটি সমীকরণ এই সেটা হল বাঁ দিকে যে অপারেটর আছে আমার সেটা দুটি সমীকরণের জন্যই এক এবং এই অপারেটর হল ∇2 k2 ধরনের যখন অপারেটর এক আমি গ্রীন এর ফাংশন ব্যবহার করতে পারি অতএব যখন আমি গ্রীন এর ফাংশন এর জন্য সমাধান করতে চাই আমরা কি কি করেছিলাম পদক্ষেপ গুলো সংক্ষেপে বলা যাক আমরা এটিকে একটি 2 D পোলার স্থানাংক তে পরিবর্তন করেছিলাম আমি ল্যাপ্লাস কে পোলার স্থানাংক তে লিখেছিলাম এবং অনেকখানি বীজগাণিতিক হস্তচালন করার পর শেষ পর্যন্ত আমার কি ছিল শেষে আমি একটি ডিফারেনশিয়াল সমীকরণ পেয়েছিলাম অতএব এবং এই ডিফারেনশিয়াল সমীকরণ একটি অতি পরিচিত ডিফারেনশিয়াল সমীকরণ এর মত দেখতে ছিল সেটা কি বেসেল ডিফারেন্সিয়াল সমীকরণ অতএব যখন আমি এটি সমাধান করতে গেছিলাম আমি একটি জিনিস পেয়েছিলাম যা দেখতে কিছুটা এরকম x2y′′ xy′ x2 α2y 0 এবং এটিকে আমি বেসেল ডিফারেন্সিয়াল সমীকরণ বলি এত দূর পর্যন্ত ঠিক আছে এবং আমাদের ক্ষেত্রে α কি ছিল ছাত্র 0 α 0 এবং সেই কারণে আমাদের সমাধান ছিল H0 এবং H0 এতদূর এটি কেবলমাত্র একটি পর্যালোচনা এই সমীকরণে যা ওখানে আছে তাকে বলা হোক সমীকরণ 3 এবং সমিকরণ 2 সমীকরণ 3 এর কোনো k পদ নেই সঠিক সেখানে খালি x y আছে এবং α হল 0 কিন্তু আমাদের মূল সমীকরণ 2 এর একটি k পদ আছে সুতরাং আমাদের আরেকটা হস্তচালন করা দরকার এবং সেটা ছিল ছাত্র x kr সঠিক সুতরাং পরিবর্তন করে আমাদের x kr বসাতে হবে x কে শুষে নেওয়া হয়েছে এর মধ্যে এখানে যা অন্তর্নিহিত আছে সেটা হল একটি ধ্রুবক k অতএব সেই কারণে পরিবর্তন হিসাবে আমি এটা সহজেই বসাতে পারি এটা একটি খুব সহজ সরল পরিবর্তনশীল এর বদল তাই এখানে আমরা যা করেছি খুব স্পষ্ট ভাবে না বলে তা হল k একটি ধ্রুবক সঠিক তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি k এর শারীরিক মানে কি অতএব k এর কোনও মান আছে এখানে যাকে আমি k1 বলেছি এবং কিছু মান আছে ওখানে যাকে আমি k2 বলেছি এই পদ্ধতি কাজ করার জন্য k এর ব্যাপারে কি সত্য হওয়া উচিত আমরা দেখেছি বেসেলের সমাধান পাওয়ার জন্য এটিকে ধ্রুবক হতে হবে তাই বলা যাক যে k1 হলো একটি শূন্যস্থান k2 যে কোনও বস্তু হতে পারে কিন্তু অন্তর্নিহিত কারণ আমি চাই একই সমাধান কৌশল কাজ করুক তাই k এখানে ধ্রুবক হওয়া উচিত অতএব এটা হল যা আমরা এতক্ষণ করেছি সব জায়গায় এই অঞ্চলে হল k2 একটি ধ্রুবক তাহলে সেটা একটি কি ধরনের বস্তু সমজাতীয় বস্তু সঠিক অতএব এখন বাস্তব জীবনের বস্তু তারা কি সবসময় সমজাতীয় হবে অবশ্যই না সঠিক চিন্তা করো ঐসব জিনিসের জন্য যার তুমি RCS হিসেব করতে চাইছো একটি কোনও বিমানের ওখানে কোনও বিমান আছে এবং ওখানে কিছু ককপিট আছে তাই তোমরা পাবে তোমরা জানো ওখানে কাচ আছে কিছু ধাতু ওখানে আছে আলাদা আলাদা উপাদান আছে সুতরাং এগুলো সব বাস্তব বস্তু এবং এগুলো হলো নানাধর্মী তাই আমি কি এই পদ্ধতি প্রয়োগ করতে পারি যা আমি আবিষ্কার করেছি এতদূর পর্যন্ত এই পৃষ্ঠ ইন্টিগ্রাল পদ্ধতি আমি কি ব্যবহার করতে পারি এই ধরনের সমস্যার জন্য অতএব উত্তর হল হ্যাঁ এবং না হ্যাঁ যদি আমি কিছু ছোট ছোট অঞ্চলে ভাগ করে দিতে পারি যার প্রত্যেকটি হল একটি ধ্রুবক k তাই আমি বলছি যতক্ষণ পর্যন্ত অতএব আমি সব ধাতু অংশগুলো নিতে পারি এবং বলতে পারি এটা হল সুতরাং আয়তন 1 এবং 2 এর বদলে আমার আয়তন 1 2 3 4 থাকতে পারে n পর্যন্ত তারপর আমি পাব অতএব অনেকগুলো আলাদা পৃষ্ঠ ইন্টিগ্রাল যার প্রত্যেকটি আমাকে সমাধান করতে হবে আমি সীমানা শর্ত বসাবো এবং সমাধান করব এটা হল একটা পদ্ধতি কিন্তু সেটা ভেঙে পড়বে যদি উদাহরণস্বরূপ আমার বস্তুর কিছু ধারাবাহিক পরিবর্তন আছে প্রতিসরাঙ্ক পারমিটিভিটি তে তুমি যাই বলতে চাও না কেন এটাকে সুতরাং যদি একটি বস্তু সঠিকভাবে নানাধর্মী হয় তাহলে এই পদ্ধতি আমরা দেখতে পাবো দণ্ডপ্রাপ্তভাবে ব্যর্থ হবে এবং সেখানেই আমাদের অপর পদ্ধতি আসবে যেটা হলো আয়তন ইন্টিগ্রাল অতএব যা শব্দটা বলে পৃষ্ঠ ইন্টিগ্রাল সমীকরণ সূত্রবদ্ধ করে পৃষ্ঠ বরাবর এবং আয়তন ইন্টিগ্রাল আয়তন এর মধ্যে ঢুকে যায় এবং সমাধান করে সুতরাং সুবিধা হচ্ছে যে আমি আরো কঠিন বস্তু মডেল করতে পারি যার বিষমসত্ত্বতা আছে এবং তুমি কি মনে করো এর অসুবিধা কি হবে ছাত্র বেশি হিসেব নিকেশ বেশি হিসেব নিকেশ কারণ ছাত্র আমরা কখন গ্রীন এর ফাংশন নিয়ে আলোচনা করব হিসাব নিকেশের সংখ্যা যখন আমি পৃষ্ঠ এলাকা নেব তার অনেক বেশি সংখ্যক উপাদান থাকবে হিসাব করার জন্য রেখা বরাবর যা পেয়েছি তার থেকে অতএব হিসেব নিকেশ বাড়তে চলেছে কিন্তু সেটা একটি মূল্য যা আমাকে ব্যয় করতে হবে এটি সমাধান করার জন্য সুতরাং প্রশ্ন গ্রীন এর ফাংশন সম্পর্কে কি ছাত্র সঠিক আমার একটি গ্রীন এর ফাংশন আছে যা আমরা এখানে ব্যবহার করছি পৃষ্ঠ ইন্টিগ্রাল গঠনের জন্য তাই আমরা এখনো অনুমান করব যে আমরা একটি 2 D সমস্যাতে আছি যেটা আমরা সমাধান করছি অতএব আমরা 3 D তে যাচ্ছি না তাই আমাদের অসুবিধা হলো যে আমাদের একটি বন্ধ গঠন গ্রীন এর ফাংশন নেই একটি নানাধর্মী মাধ্যমের জন্য সেটা হলো আমাদের মুশকিল আমি বলছি না যে এটা সম্ভব না বার করা সেখানে কোনও বন্ধ গঠন সমাধান থাকবে না সেখানে একটি সংখ্যাসূচক সমাধান থাকবে তাই যতটা সম্ভব আমি সেটাকে এড়িয়ে চলতে চাইবো এবং ব্যবহার করব যা আমরা ইতিমধ্যে জানি যেটা আমরা ইতিমধ্যে জানি সেটা হল একটি সমশ্রেণীভুক্ত গ্রীন এর ফাংশন সুতরাং প্রশ্ন হল আমি কি সেটা এখনো ব্যবহার করতে পারি এবং কোনোভাবে নির্ণয় করার কিছু সঠিক উপায় পেতে পারি তাই আমরা গ্রীন এর ফাংশন ব্যবহার করব কিন্তু কিভাবে আমরা ওটা পাবো সেটা একটু কৌশলপূর্ণ অতএব আমরা ওটিতে আসবো সুতরাং কিভাবে আমাদের এখন এর সমস্যা আলাদা যা আমরা আগেই বলেছি যে εr হল আসলে একটি শূন্যস্থানের ফাংশন V2 তে অতএব V2 এর মধ্যে এটি পরিবর্তন হচ্ছে x y এর ফাংশন রূপে তাই এখন আমরা কিভাবে আগের মত একইভাবে এই পদ্ধতি ব্যবহার করব এই কারণে চলো আমরা ব্যবহার করি যা আমরা ইতিমধ্যে জানি আমরা ইতিমধ্যে যা জানি সেটা হল একটি তরঙ্গ সমীকরণ সুতরাং ধরা যাক যখন সেখানে কোনো বস্তু নেই তাই আমার একটি বিদ্যুত্ প্রবাহের উৎস আছে এখানে এবং ওখানে কোনও বস্তু নেই অতএব আমার হেল্মহোল্টজ সমীকরণ কি হবে তাই আমার একটি ∇2Ei থাকবে কারণ সেখানে কিছু নেই যা এই ক্ষেত্রকে বিক্ষিপ্ত করবে সুতরাং পুরো ক্ষেত্র হল কেবলমাত্র ইনসিডেন্ট ক্ষেত্র যা একটি উৎস দ্বারা তৈরি হচ্ছে তারপর আমি লিখব ∇2Ei k02Ei jωμJz এই পদ গুলি Ei ও একটি ফাংশন r এর আমি আরেকবার লিখছি না তাই এটি হলো আমার সমীকরণ বস্তুর অনুপস্থিতিতে এখন যখন আমি বস্তু যোগ করি ধরা যাক আমি বস্তু যোগ করছি এই ঘটনাতে যেটা হল V2 তাহলে এখন কি হবে আমি বলব যে এই একই অপারেটর একই ধরনের থাকে

এই মাধ্যমের পারমিটিভিটি k পদের ভিতরে ঢুকে যায় তাই এটি হয়ে যায় আপেক্ষিক পারমিটিভিটি যা এখানে আসছে এখন ডান দিকের অংশ কি পরিবর্তন হচ্ছে না বিদ্যুত্ প্রবাহের উৎস এখনো আছে ওখানে ছাত্র V2 তে এটি হলো 0 সুতরাং J ও একটি r এর ফাংশন তাই V2 তে বিদ্যুত্ প্রবাহের উৎস হল 0 অতএব যখনই তোমাদের এটি মূল্যায়ন করতে বলা হবে r এর একটি মান নেবে ধরা যাক যে r আছে V1 এ তাহলে কি হবে তাহলে আপেক্ষিক পারমিটিভিটি হয়ে যাবে 1 সেই শূন্যস্থানের আপেক্ষিক পারমিটিভিটি হল 1 এবং বিদ্যুত্ প্রবাহের উৎস উপস্থিত আছে আমি মূল্যায়ন করি r কে V2 এর ভিতরে নিয়ে যাই কি হবে আমি আপেক্ষিক পারমিটিভিটি পাব যা 1 এর থেকে আলাদা এবং বিদ্যুত্ প্রবাহের উৎস 0 হবে তাই এখন দুটোই হলো r এর ফাংশন সবচেয়ে সাধারণ জিনিস বা সবচেয়ে ভালো জিনিস হল যে আমাকে বিশেষ ভাবে বলতে হবে না যে এটি অঞ্চল 1 এ বৈধ এটি অঞ্চল 2 এ বৈধ এটি হলো একটি সাধারণ সমীকরণ অতএব আমি সাধারণত আমার বিদ্যুত্ প্রবাহের উৎস জানিনা এবং আমি বিস্তারিত আলোচনায় যেতে চাই না যে কিভাবে বিদ্যুত্ প্রবাহ বইছে কিছু অ্যান্টেনাতে অতএব এই দুই সমীকরণ নিয়ে আমি কি করতে পারি বিদ্যুত্ প্রবাহের উৎস থেকে পিছু ছাড়াতে বিয়োগ করবো সঠিক তাই আমি যদি সেটা করি তাহলে আমি কি পাই অতএব ∇2E Ei k02εrE k02Ei 0 সুতরাং এটি হলো একটি সমীকরণ যার মধ্যে মোটামুটি ভাবে সবকিছু আছে যা আমরা চাই এর ইনসিডেন্ট ক্ষেত্র আছে এর বস্তুর ব্যাপারে তথ্য আছে এবং এর পরিবর্তনশীল আছে যা আমি বার করতে চাই যা আমি সমাধান করতে চাই এর সবকিছুই আছে এবং আমি আমার বিদ্যুত্ প্রবাহের উৎস কে বাদ দিতে সক্ষম হয়েছি আসলে বিদ্যুত্ প্রবাহের উৎসের প্রভাব সমস্যার মধ্যে শুষে নেওয়া হয়েছে কোন পদে বিদ্যুত্ প্রবাহের উৎস এর প্রভাব দেখা দিয়েছে ইনসিডেন্ট ক্ষেত্র তে তাই এটি এমন না যে আমরা পুরোপুরিভাবে বিদ্যুত্ প্রবাহের উৎস সরিয়ে দিয়েছি তাই এটি হলো সমীকরণ যা আমরা পাচ্ছি এখন আমরা কি এই সমীকরণ সমাধান করতে পারি ব্যবহার করে যা আমরা ইতিমধ্যে জানি যেটা হলো গ্রীন এর ফাংশন আমি কি সেটা ব্যবহার করতে পারি তোমার কি মনে হয় তাই এখানে গ্রীন এর ফাংশন ব্যবহার করার জন্য আমার আরেকটি সমীকরণ দরকার কোন গঠনের একই গঠনের সঠিক এই সমীকরণের বাঁ দিকের অংশ সেটা কি সমীকরণ 3 এর মত দেখতে লাগে অতএব E Ei ϕ ঠিক আছে কিন্তু দ্বিতীয় পদ সম্পর্কে কি যা k02 এর সাথে সহগমন করে সেটা কি সেই গঠনে আছে এটা এখনো সঠিক না তাই আমি অবিলম্বে এই সমীকরণ 4 ব্যবহার করতে পারব না সমীকরণ 3 সমাধান করার জন্য কিন্তু এটা কি দেখে করা অসম্ভব মনে হচ্ছে ছাত্র না না এটা হল কিছু সহজ হস্তচালন যা আমাদের করতে হবে